তোমাদেরকে স্বাগত জানাই তৃতীয় সপ্তাহের প্রথম মডিউলে আমরা শিখবো কিভাবে আমরা নিজের মুখের অঙ্গভঙ্গি এবং হাসির মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করতে পারি মুখের অঙ্গভঙ্গি এবং হাসির মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ভাবের আদান প্রদান করতে পারি আমরা সব রকমের ভাব যেমন কি হাসি দুঃখ বিরক্তিভাব ইত্যাদি মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি এবং হাসির মাধ্যমে প্রকাশ করতে পারি এটা সত্যি যে আমাদেরকে কোনদিনই সামাজিক স্তরে মুখের অঙ্গভঙ্গি ব্যবহার সম্বন্ধে কোন বিশেষ শিক্ষা দেওয়া হয়নি এই গুণটি সামাজিক এবং সাংস্কৃতিক স্তরে আমাদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে দৈনন্দিন জীবনে ব্যবসাক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অন্যদের সাথে কথা বলার সময় মানুষের অভিপ্রায় বোঝার জন্য মুখের অঙ্গভঙ্গি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষ কথা বলার সময় শব্দের ব্যবহার সেটি মুখের অঙ্গভঙ্গির তুলনায় বেশি প্রাধান্য বহন করে অন্যদের সাথে কথা বলার সময় আমাদের চোখ এবং মুখ শরীরের এই দুইটি অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কথা বলার সময় চোখের মাধ্যমে সাংস্কৃতিক বিভিন্নতার সাথে সাথে মানুষের আবেগ প্রকাশ পায় আজকে আমরা শিখব অন্যদের সাথে যোগাযোগ করার সময় কিভাবে মুখের অবস্থান এবং হাসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুখের অবস্থান মানুষের দাঁত এবং জিভের দ্বারা নিয়ন্ত্রিত মানুষের কথাবার্তা এবং খাওয়ার শৈলী মানুষের ব্যক্তিত্বকে অন্যের সামনে তুলে ধরে মানুষের হাসি যেমন মানুষের ব্যক্তিত্বের পরিচয় দেয় তেমনি মানুষের হাসির অনুপস্থিতি আমাদেরকে সচেতন করিয়ে দেয় মানুষের মুখের অঙ্গভঙ্গি ছাড়াও কথা বলার সময় হাতের অঙ্গভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাতের অঙ্গভঙ্গি ছাড়াও মানুষ তার মুখের মাধ্যমে বিভিন্ন ধারণার প্রকাশ করে কথা বলার সময় মুখের অঙ্গভঙ্গি অনেক কিছু ইঙ্গিত করে অনলাইন অথবা অফ লাইন যাই হোক না কেন মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষ অনেক কিছু সহজেই বুঝিয়ে দিতে পারে আমাদের ঠোট মুখের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কোন আলাপ আলোচনার সময় মানুষের ঠোট দেখে বোঝা যেতে পারে যে সেই মানুষটিকে কোন বিষয় নিয়ে বিশ্বাস করানো যাবে কিনা এটি একটি মূল্যায়নকারি অঙ্গভঙ্গি যার দ্বারা মানুষের রাগ অস্বীকৃতি ইত্যাদি বোঝা যায় হাতের অঙ্গভঙ্গি মানুষের সিদ্ধান্তহীনতার পরিচয় দেয় যা অনুভব করে চটজলদি কোন পরিস্থিতিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যায় না ঠোট পেছনে রেখে কথা বলা কখনোই খোলাখুলি কথাবার্তার পরিচয় দেয় না ঠিক তেমনি ভাবে ঠোট বাকি কথা বলা অসন্তুষ্টির পরিচয় দেয় যখন একটি বাচ্চা একাকীত্ব বা হীনমন্যতা বোধ করে তখন সে ঠোঁট বাঁকিয়ে তার অসন্তুষ্টির পরিচয় দেয় ঠিক তেমনিভাবে বড়রা যখন নিজেকে নিয়ে সন্দেহ থাকে বা ছন্দোবদ্ধ থাকেপ্রায়ই তারা ঠোঁট বাকিয়ে সেটি কে প্রকাশ করে ঠোঁট বাঁকানো অঙ্গভঙ্গি সাংস্কৃতিক স্তরে অন্যভাবে বর্ণনা করা হয়েছে এই স্বভাব অধিকাংশ ক্ষেত্রে কম বয়সী মেয়েদের মধ্যে দেখা যায় মানুষ যখন অপরাধী বোধ করে এমনকি তার মনে যখন অনিশ্চয়তা থাকে বা দোটানা পরিস্থিতিতে পড়ে যায় তখন সে সাধারণত ঠোঁট চেপে কথা বলে ঠোঁট বাঁকিয়ে কথা বলা মানুষের অপরিণত চরিত্রের পরিচয় দেয় এটা বলা যেতে পারে মানুষ থাকে তখনই কথা বলে যখন সে কোন বিষয় নিয়ে তার অনিশ্চয়তা থাকে বা কোন বিষয় নিয়ে সে খুব একটা পরিচিত না থাকে মানুষ যখন কোন কিছু বলতে চায় না তখন সে তার ঠোঁট চেপে রাখে তার দ্বারা এটা স্পষ্ট বোঝা যায় যে সে কিছু বলতে চাইছে না এবং সাথে সাথে এইটা বলা যেতে পারে যে পরাজয়ের ভয় বা অসম্মতি হবে ভেবে সে নিজের ভাব প্রকাশ করতে চায় না তাই সে ঠোঁট চেপে রাখে এমনও হতে পারে মানুষ তার ভাবনা সঠিকভাবে ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে না তাই সে ঠোঁট চেপে রাখে এমনটি হতে পারে মানুষ প্রতিক্রিয়ার ভয়ে তার অনুভব প্রকাশ করতে চায় না মুখের এই রূপ অবস্থান মানুষের মানসিক পরিস্থিতির পরিচয় দেয় মানুষ ভয়ে ভীত এবং আতঙ্কিত হয়ে সাধারণত ঠোঁট কামড়ায় এটা থেকে বোঝা যায় যে মানুষ সেই পরিস্থিতিতে হয়তো কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না বা সে নিজেকে সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছে না সাধারণত দেখা গেছে মানুষ নিচের ঠোঁট কামড়ায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটি অভ্যাসে পরিণত হয়ে যায় তাই সহজেই অনুমান করা যায় যে কোন পরিস্থিতিতে এই মানুষটি এধরনের অঙ্গভঙ্গি প্রকাশ করবে এমনও হতে পারে কিছু কিছু পরিস্থিতিতে মানুষ ঠোঁট কামড়ে নিজেকে সান্ত্বনা দেয় এবং পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নেয় অন্যদিকে এমনও হতে পারে মানুষ তখনই ঠোঁট কামড়ায় যখন সে মিথ্যা কথা বলে পরিস্থিতি হিসেবে যদি কখনো মনে হয় যে মানুষের এই অঙ্গভঙ্গি খোলাখুলি স্বভাবের পরিচয় দিচ্ছে না সেক্ষেত্রে তার অন্যান্য অঙ্গ ভঙ্গি এবং কথাবার্তা দিকে নজর দিতে হবে মানুষ যখন কোন সৃজনশীল কাজে খুব নিপুণভাবে নিযুক্ত থাকে তখন সে ঠোঁট গেলে কথা বলে মানুষ তখনই ঠোঁট গেলে যখন সে খুব মনোযোগ সহকারে কোন সৃজনশীল কাজে বা কোন বিশেষ কাজে বুদ্ধিমত্তা সহকারে ব্যস্ত থাকে যখন আমরা কোনো বিষয়ে মূল্যায়ন করি তখন আমরা ভাবি যে হয়তো এই বিষয়ে তাৎপর্য আমাদের কাছে বা অন্য কোন মানুষের কাছে খুবই মূল্যবান হয়ে উঠবে যদি বিষয়টি অন্যের কাছে মূল্যবান মনে হয় তাহলে সে তার অর্থ অন্যের কাছে সঠিকভাবে তুলে ধরবে প্রায় দেখা গেছে কোন গুরুত্বপূর্ণ বার্তা গ্রাহকের কাছে বিপরীত অর্থ তুলে ধরে মানুষ যদি কোন কাজ নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করে এবং মানসিক স্তরে মাত্রাতিরিক্ত ব্যস্ত হয়ে ওঠেতা থেকে এইটা বোঝা যায় যে মানুষ তার মানসিক স্তরে খুব অসুবিধার মধ্যে রয়েছে সেই মানসিক পরিস্থিতিকে ভালোভাবে গবেষণা করা উচিত মানুষ কথা বলার সময় কখনো কখনো ঝুঁকি দেয় এই অঙ্গভঙ্গি খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায় এই স্বভাব অন্য মানুষকে বুঝিয়ে দেয় যে মানুষটি তার ওপর খুব একটা বিশ্বাস করছে না এই কৌতুক স্বভাব মানুষের খোলা মনের পরিচয় দেয় না অধিকাংশ পরিস্থিতিতে মানুষ বেশি সময় ধরে ঝুঁকি দিতে পারে না এই ধরনের মানসিকতা সাধারণত সেই মানুষের কাছ থেকে আশা করা যায় যারা মিথ্যা কথা বলে এরা মিথ্যুক নয় এই ব্যবহারের মাধ্যমে তারা নিজের অসম্মতি প্রকাশ করতে চায় এই ঝুঁকি মারা দেখে কখনো কখনো মনে হতে পারে যে মানুষটি হাসতে চাইছে কিন্তু তার মুখের অবস্থান প্রতিকূল মানসিকতার পরিচয় দেয় মানুষ তখনই ঝুঁকি মারে যখন তার মনে দ্বন্দ্ব থাকে এটা লক্ষ্য করা গেছে মানুষ সাধারণত তার হাতের আঙ্গুল দিয়ে তার মুখ ঢেকে রাখে এর তাৎপর্য রয়েছে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রকাশ হলো মানুষের হাসি আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ কিছু না কিছু ব্যক্ত করে এরমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল হাসি সামাজিক স্তরে মানুষ তাকেই পছন্দ করে যারা হাসিমুখে অন্যের সাথে কথা বলে এবং মেলামেশা করে আমরা সকলেই পার্থক্য বুঝতে পারি প্রকৃত হাসি এবং লোক দেখানো হাসির মধ্যে হাসির মাধ্যমে কোন কোন জিনিস বোঝা যায় সেই বিষয়ে Darwin উল্লেখ করেছেন প্রত্যেকটা মানুষ হাসিমুখ পছন্দ করে এমন কিছু মানুষ রয়েছে যাদের মুখে কখনো হাসি থাকে না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মানুষ অতিরিক্ত হাসে এই লক্ষণটি মানুষের ভালো চরিত্রের পরিচয় দেয় না এই স্বভাব কখনোই অনুকূল বোধ করা না ব্রিটিশ উপন্যাস লেখক Eric Ambler এর মতে নিজের ভুলের জন্য কৈফিয়ত দেওয়ার সব থেকে ভালো উপায় হল অনবরত হাসতে থাকা ঠিক তেমনি ভাবে G K Chesterton বলেছেন অনবরত হাসা প্রথম নজরে স্নেহশীল মনে হলেও পরবর্তী ক্ষণে সেটি কাপুরুষতার পরিচয় দেয় অন্যের সাথে কথা বলার সময় হাসির উপস্থিতি অনুপস্থিতি এবং অতিরিক্ত হাসি অনেক কিছু তাৎপর্য বহন করে এই ভিডিওর মাধ্যমে হাসি কত রকমের হতে পারে এবং তার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে পৃথিবীর প্রত্যেক জায়গায় প্রত্যেক ক্ষেত্রে যোগাযোগ করার প্রাথমিক উপায় হল সমান পৃথিবীর প্রত্যেক জায়গার মানুষ তার আনন্দ দুঃখ এবং রাগ একইরকম ভাবে প্রকাশ করে হাসির মাধ্যমে মানুষ অন্য মানুষকে বুঝিয়ে দেয় যে সে তার প্রতি যেন ভীতসন্ত্রস্ত না হয় এবং তাকে সহজে গ্রহণ করে আমরা বিভিন্ন রকম ভাবে নিজেকে প্রকাশ করতে চাইনা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে দেখা গেছে যখন কোন মানুষ হাসিমুখে ক্ষমা প্রার্থনা করে সেক্ষেত্রে তাকে অন্যের তুলনায় কম ক্ষতিপূরণ দিতে হয় আমরা অনেকেই লোকদেখানো হাসি এবং প্রকৃতির মধ্যে তফাৎ বুঝতে পারি মনোবিজ্ঞানীদের মতে হাসি আত্মরক্ষামূলক হিসেবে কাজ করে তাই প্রকৃত হাসি এবং লোকদেখানো হাসির মধ্যে পার্থক্য বোঝো খুবই জরুরী কারণ তার মাধ্যমে মানুষের আবেগ বোঝা যায় মানুষের হাসি দুইটি মাংসপেশির দ্বারা নিয়ন্ত্রিত একটি হল zygomaticus major muscles মানুষের মুখের ধার কে নিয়ন্ত্রণ করে এবং অন্যটি হলো orbicularis oculi মানুষের চোখের অবস্থান কে নিয়ন্ত্রণ করে zygomaticus মানুষের দাঁত এবং গাল কে নিয়ন্ত্রণ করেorbicularis oculi মানুষের চোখের ধার এবং চোখের ধারের ভাজ নিয়ন্ত্রণ করে সাধারণত মানুষ লোক দেখানো হাসি মাধ্যমে মিথ্যা আনন্দ দেখিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় যদিও orbicularis oculi চোখের অবস্থা নিয়ন্ত্রণ করে এবং প্রকৃত হাসি পরিচয় দেয় মানুষ যখন উৎফুল্লিত হয়ে হাসে তখন শুধুমাত্র তার ঠোঁটের কিনারা ভাঁজ পড়ে না বরং তার চোখের অবস্থানের পরিবর্তন হয় যখন মানুষ প্রকৃতপক্ষে উৎফুল্লিত হাসে তখন তার মস্তিষ্ক থেকে সংকেত মুখের মাংস পেশিতে গালে চোখে এবং চোখের ভ্রুতে ফটো তোলার সময় সাধারণত মানুষকে বলা হয় গাল পর্যন্ত টানটান করে হাসার জন্য চোখ এবং গালের এই অবস্থান মানুষের হাসিকে প্রকৃত হাসিতে পরিণত করে যখন মানুষের হাসি প্রকৃত হয় তখন তার চোখ এবং ভ্রুর অবস্থান দেখে সেটিকে স্পষ্ট বোঝা যায় প্রথম ছবিতে বার্ধক্যের কুচকানো চেহারা চোখের পাশে দেখা যায় 6 ধরনের হাসি রয়েছে প্রথমটি হলো ঠোঁট টিপে হাসে যদি কোন মানুষ ঠোঁট টিপে হাসে তা থেকে বোঝা যায় যে সে তার মতামত বা গুপ্ত তথ্য কারো সাথে বিনিময় করতে চায়না সাধারণত পত্রিকা ব্যবসায়ীর ছবি অথবা কোন মহিলার সাথে কথোপকথন করার সময় এই ধরনের হাসি লক্ষ্য করা যায় দ্বিতীয় টি হল বাকানো হাসি এর অর্থ হলো মানুষের মুখ দুই ধরনের আবেগ প্রকাশ করে যেমন কি ডানদিকের মস্তিষ্ক বাঁ দিকের ভ্রু নিয়ন্ত্রণ করে ঠিক সেইভাবে বাঁদিকের মস্তিষ্ক ডান দিকের মাংসপেশিকে রাগের সংকেত দেয় এর মাধ্যমে 2 টি ধরনের আবেগ প্রকাশ পায় একই সময়ে ডানদিকের মুখের ভাগ যখন দুঃখ প্রকাশ করে ঠিক সেই সময় বাঁদিকের মুখের ভাগ রাগের প্রকাশ করে এই ধরনের মানসিকতা এবং অঙ্গভঙ্গি পাশ্চাত্য দেশে বিরল এর মাধ্যমে বিদ্রূপের অভিব্যক্তি হয় তৃতীয়টি হলো নিজের মাই চেপে হাসা এ ধরনের হাসি Hillary Clinton এবং Marilyn Monroe মধ্যে দেখা যায় এই হাসিটি অভ্যাস এর মাধ্যমে মানুষ বরণ করতে পারে চতুর্থটি হলো উপরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে এটি পুরুষ মানুষের খুবই চাহিদার হাসি কোন মহিলা যদি এই ধরনের হাসির প্রকাশ করে তাহলে তার দ্বারা সে বোঝাতে চায় যে পুরুষ মানুষটি তার প্রতি যত্নবান এবং নিরাপত্তা দান করুক পঞ্চম হল লোক দেখানো হাসি এক্ষেত্রে zygomaticus খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং orbicularis oculi ভূমিকা থাকে না ষষ্ঠ টি হল প্রকৃত হাসি যারা মাংসপেশি চলাচল করে গাল এবং চোখের অবস্থান পরিবর্তন হয় মানুষের হাসি কখনোই একটি আবেগের প্রকাশ করে না হাসির মাধ্যমে অনেক রকম আবেগের প্রকাশ পায় এটাও বলা যেতে পারে যে হাসির মাধ্যমে মানুষ তার প্রতিকূল আবেগকে লুকাতে সক্ষম হয় হাসির সময় অনেক কিছু মাংসপেশি কাজ করে যার দ্বারা মানুষের মুখ গাল এবং চোখের অবস্থানের পরিবর্তন হয় মানুষ যখন খুশি থাকে সাধারণত সে তখন হেসে সেটি প্রকাশ করে কিন্তু আমরা সবাই সামাজিক স্তরে একটি নম্রএবং সামাজিক হাসি বহন করি সামাজিক সময় মানুষ সাধারণত খুশি নাও থাকতে পারে কিন্তু সামাজিক স্তরের যোগাযোগ করতে হলে এটি একটি প্রয়োজনীয় পদ্ধতি তাই আমরা কখনোই বলতে পারিনা যে হাসির মাধ্যমে মানুষ একটি বা নির্দিষ্ট মানসিক স্থিতি প্রকাশ করতে পারে সাধারণত হাসি একটি অনুকূল এবং আনন্দের বার্তা নিয়ে আসে কিন্তু দৈনন্দিন জীবনে এই হাসি একটি মুখোশ হিসেবে কাজ করতে পারে এটিও গুরুত্বপূর্ণ যে সাংস্কৃতিক স্তরে বিভিন্ন মানুষ নানান রকম ভাবে হেসে তার আবেগ প্রকাশ করে এবং অন্য মানুষ সেই হাসির বিভিন্ন তাৎপর্য ব্যাখ্যা করে এমন কিছু ক্ষেত্রে মানুষ স্বয়ংক্রিয়ভাবে হাসতে চায় এবং হাসতে চাইলে নাও পারে জাপানের মতো দেশে হাসি মানুষের রাগের বা বিব্রত ভাবের প্রকাশ করে Allan Peaseপাঁচ রকমের হাসির উল্লেখ করেছেন এবং গবেষকরা পরে আরো বিভিন্ন রকমের হাসির পরিচয় দিয়েছেন পাঁচ ধরনের হাসি হলো tight lipped smiles the twisted smile the drop jaw smile sideways looking up smile এবং পঞ্চম টি হল George W Bush Grin Allan Pease পঞ্চম হাসি George W Bush Grin সাংস্কৃতিক স্তরে বোঝানোর চেষ্টা করেছেন তিনি বলেছেন টেক্সাসে লোকেরা অন্যান্য আমেরিকান মানুষের তুলনায় সাধারনত খুব বেশি হাসে সেইটি লক্ষ্য করে তিনি পঞ্চম হাসিটি George W Bush নামে নামিত করেছেন এই আলোচনার সারাংশ এইটাই বলতে চাই এই বিশিষ্ট হাসিকে আমি উপেক্ষা করতে চাই Allan Pease উল্লেখ করা পাঁচটি হাসির মধ্যে থেকে চারটি হাসি কে গুরুত্ব দিতে চাই অন্য গবেষকরা আরো বিভিন্ন ধরনের হাসির উল্লেখ করেছেন এখানে উল্লেখ করতে চাই Carney Landis কথা তিনি 9 ধরনের হাসির উল্লেখ করেছেন যার মধ্যে 6 ধরনের হাসি অনুকূল ভাব বহন করে এবং বাকি প্রতিকূল ভাবনার প্রকাশ করে গবেষকরা মানুষের মুখের ভাব এবং মাংসপেশির যোগাযোগের মাধ্যমে কিভাবে মানুষের বিভিন্ন আবেগ প্রকাশ পায় তার ব্যাখ্যা করেছেন মানুষের কি ধরনের আবেগ হাসির মাধ্যমে প্রকাশ পায় তাঁর গবেষণা করেছেন এখানে একটি গবেষণার উল্লেখ্য একটি রোগীর মুখে ইলেকট্রোড ব্যবহার করে চিরদিনের মত তার চোখে মুখে যে অবস্থানের পরিবর্তন করা হয় সেটি কোথাও না কোথাও ভুল গবেষণার প্রতীক Carney Landis মুখের ভাগ ভঙ্গের ওপর একটি গবেষণা করেছেন তিনি পরীক্ষা করেছিলেন যে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে মানুষের কি ধরনের মুখের ভাব ভঙ্গি প্রকাশ পায় এই পরীক্ষার জন্য তিনি কিছু বন্ধু কিছু সহপাঠী কিছু শিক্ষক এবং কিছু যুবকদের নিয়েছিলেন তিনি এইটা পরীক্ষা করতে চেয়ে ছিলেন কোন মাংশ পেশীর ভূমিকা কি ধরনের যখন তাদের মুখের অঙ্গভঙ্গির পরিবর্তন হয় এরপর তিনি তাদের বিভিন্ন ধরনের পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এই পরীক্ষা করার সময় তিনি তাদের চোখে পট্টি বেঁধে দিয়েছিলেন কাউকে তিনি খুব সুন্দর বর্ণনা দিয়েছিলেন এবংকাউকে খুব বিরক্তিকর বর্ণনা শুনিয়েছিলেন কিছু জনের হাত তিনি জীবন্ত ব্যাঙের এরমধ্যে ডুবিয়ে দিয়েছিলেন কাউকে তিনি একটি জীবন্ত ইঁদুরের গলা কাটতে বলেছিলেন তিনি উল্লেখ করেছেন এই পরীক্ষার মাধ্যমে কেউ তার আবেগ কান্না বা রাগ বা হাসি মুখে প্রকাশ করেছেন মনোবিজ্ঞানীরা বিভিন্ন ধরনের হাসির উল্লেখ করেছেন এবং যারা এই গবেষণামূলক পরীক্ষায় সামিল হয়েছেন তাদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেকটি নির্দেশ সঠিকভাবে পালন করার জন্য Carney Landis 19 ধরনের হাসির উল্লেখ করেছেন যার মধ্যে 6 হাসি অনুকূল আবেগের প্রকাশ করে বাকি হাসির মাধ্যমে মানুষের দুঃখ বেদনা প্রকাশ পায় প্রকৃত হাসি মানুষের অনুকূল মানসিকতা এবং আবেগের পরিচয় দেয় অনেক ক্ষেত্রে দেখা গেছে হাসির মাধ্যমে বিভিন্ন আবেগের প্রকাশ পায় নকল হাসির মাধ্যমে মানুষ কোন বিশিষ্ট পরিস্থিতি তার প্রকাশ এবং প্রতিকূল মানসিকতাকে ঢেকে রাখে হাসির মাধ্যমে মানুষ তার ব্যক্তিত্বের পরিচয় দেয় এবং হাসির মাধ্যমে বোঝা যায় যে কোন মানুষ নিজেকে অন্যদের তুলনায় বেশি ভালো মনে করে মানুষের মুখোশ ধারণ করে তার প্রকৃত ভাবনাকে লুকিয়ে রাখতে সক্ষম হয় প্রকৃত হাসি এবং নকল হাসির মধ্যে পার্থক্য বোঝাটা খুবই জরুরী প্রকৃত হাসি সব সময় অনুকূল আবেগ প্রকাশ করে হাসির পার্থক্য বোঝে না যেমন জরুরি তেমনি প্রত্যেক হাসির কিভাবে আমরা প্রতিক্রিয়া প্রকাশ করি সেটিও জরুরী কারণ আমাদের প্রতিক্রিয়া অন্য মানুষকে প্রভাবিত করে হাসির সাথে সাথে মানুষের মাথার অবস্থান দেখা উচিত যদি কথা বলার সময় মানুষের সাথে সাথে মাথা নিচু করে কথা বলে তাহলে বোঝা যায় যে মানুষটি খুবই নম্র এবং সরল অন্যদিকে মানুষটি যদি কথা বলার সময় হাসির সাথে সাথে মাথা কিছুটা পেছনে করে কথা বলে তা থেকে বোঝা উচিত যে মানুষটি নিজেকে নিয়ে খুবই গর্বিত তাই কথা বলার সময় মাথার অবস্থান লক্ষ্য করা উচিত নকল হাসি একটি মুখোশের মত এটি দুটি মানুষের মধ্যে ব্যবধান সৃষ্টি করে এবং এর দ্বারা মানুষ তার প্রকৃত ভাবনা আবেগ লুকিয়ে রাখতে সক্ষম হয় প্রকৃত এবং নকল হাসির মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে প্রকৃত হাসি মানুষের চোখে মুখে ফুটে ওঠে প্রকৃত হাসির ক্ষেত্রে মানুষের মুখের সাথে সাথে চোখে হাসি ধরা পড়ে অন্যদিকে নকল হাসির ক্ষেত্রে মানুষ কেবল তার মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করে প্রকৃত হাসি মানুষের চোখে মুখে অনেক ক্ষণ স্থায়ী হয় নকল হাসি মানুষের মুখে ক্ষণস্থায়ী Duchenne de Boulogne উল্লেখ করেছেন প্রকৃত হাসিতে মানুষের চোখের এবং মুখের মাংস পেশি অনেক কাজ করে Duchenne de Boulogneএই তথ্য পরবর্তীকালে Paul Ekman এবং Wallace Friesen দ্বারা সমর্থিত হয়েছে হাসি এবং নকল হাসির মধ্যে আরো কিছু পার্থক্য দেখা গেছে প্রকৃত হাসি মানুষের গালের মাংস পেশি চোখের কিনারে পাখির পায়ের মতো কোঁচকানো ভাজ প্রকাশ করে গবেষকরা উল্লেখ করেছেন প্রত্যেক মানুষের ক্ষেত্রে চোখের কিনারে একই ধরনের কোঁচকানো ভাজ প্রকাশ পাওয়া জরুরী নয় অন্যদিকে নকল হাসি মানুষের ঠোঁটকে এমনভাবে অবস্থান করে যার দ্বারা নাক এবং ঠোঁটের অবস্থান পরিবর্তন হয়ে যায় আমি এই ভিডিওতে বিভিন্ন ধরনের হাসির ব্যাখ্যা করেছি এই ভিডিও তে কোন রাজনৈতিক ব্যবস্থাকে আঘাত না দিয়ে আমি প্রকৃত হাসি এবং নকল হাসির মধ্যে তাৎপর্য ব্যাখ্যা করতে চেয়েছি Tanya Raymond সমস্ত বিখ্যাত প্রেসিডেন্সিয়াল পদাধিকারী মানুষের হাসি ব্যাখ্যা করেছেন তিনি Bernard Sanders সেই হাসির সম্বন্ধে উল্লেখ করেছেন যা তিনি প্রকাশ করেছিলেন Hillary Clinton উপরে জয় প্রাপ্তি করে তিনি একজন প্রকৃত ভালো ব্যক্তিত্বের মানুষ তিনি সব সময় প্রকৃত হাসি প্রকাশ করেন এর মতে Hillary Clinton সবসময় নকল হাসির মুখোশ পড়ে থাকেন এই নকল হাসির মুখোশ পড়ে তিনি তার প্রকৃত আবেগ অন্যের সামনে প্রকাশ করতে দেন না এই হাসি একটি সামাজিক হাসি এই হাসিতে চোখের অবস্থানের খুব একটা পরিবর্তন হয়না যখন Ted Cruz হাসেন প্রাথমিক স্তরে অবজ্ঞা করা হয় ক্রমশ সেটা বিদ্রুপে পরিণত হয় তাই তার উচিত নিজের হাসির উপরে কিছুটা নজর রাখা আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাই পরবর্তী অধ্যায়ে আমরা দেখব এবং শিখব বিভিন্ন ধরনের হাসির তাৎপর্য এবং সাংস্কৃতিক স্তরে প্রত্যেক হাসির বিশিষ্টতা ধন্যবাদ